হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স বিষয়ক NPTEL এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগত আমরা তল এবং রেখার অভিক্ষেপ বিষয়ে আলোচনা করছি এটা 40 নম্বর লেকচার আগের ক্লাসে আমরা তলগুলির অভিক্ষেপ বিষয়ে আলোচনা করেছিলাম এবং একটি উদাহরণের মাধ্যমে পরিপূরক তল সম্পর্কে ধারণা লাভ করেছিলাম আগের ক্লাসে আমরা একটি 30 mm বাহু বিশিষ্ট পঞ্চভুজ নিয়েছিলাম এই পঞ্চভুজের একটি বাহু XY অক্ষের সাথে 45 ডিগ্রিতে আনত ছিল এর ফ্রন্ট ভিউ হলো একটি রেখা যা XY এর সাথে 45 ডিগ্রী কোণে আনত এরপর আমরা এর প্রকৃত আকৃতি কি হতে পারে তা বোঝার চেষ্টা করছিলাম তাহলে এই সমস্যাটির ক্ষেত্রে আমরা কি করেছিলাম প্রথমে একটা সুষম পঞ্চভুজ আঁকতে হবে যার একটি বাহু XY অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে এরপর আমরা a e d c এবং b এই বিন্দুগুলোকে ফ্রন্ট ভিউ পর্যন্ত অভিক্ষিপ্ত করেছিলাম যেখানে ফ্রন্ট ভিউ 45 ডিগ্রি কোণ তৈরি করেছে কারণ এর একটি বাহু XY অক্ষের সাথে 45 ডিগ্রিতে আনত রয়েছে এরপর আমরা এই ভিউ থেকে একটা প্রকৃত আকৃতি অংকন করেছিলাম কারণ পরিপূরক তলের কনসেপ্ট তখনই অত্যন্ত উপযোগী হয় যখন ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ প্রদত্ত থাকে কিন্তু এই ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ প্রকৃত দৈর্ঘ্য সংক্রান্ত তথ্য নাও হতে পারে এগুলো ব্যবহার করে আমরা কি এঁকেছিলাম আমরা X1Y1 পরিপূরক তলকে ব্যবহার করেছিলাম এরপর a' b' e' c' d' বিন্দুগুলোকে এমনভাবে অভিক্ষিপ্ত করেছিলাম যাতে XY তল থেকে বিন্দুগুলির দূরত্ব a1 b1 c1 d1 e1 দ্বারা উপস্থাপিত হয় এগুলোকে যুক্ত করে আমরা প্রকৃত আকৃতি পেয়েছিলাম আজকের ক্লাসে আমরা পরিপূরক তল সম্পর্কে বিশদে জানবো অনুভূমিক না উল্লম্ব নাকি উভয় তলের সাপেক্ষেই এই পরিপূরক তল গঠন করতে হবে সেই সম্পর্কে আমরা জানবো তাহলে আজকের সেশনটি শুরু করা যাক যখন বিভিন্ন ধরনের প্রজেকশনাল ভিউগুলো বিশেষ করে অর্থোগ্রাফিক প্রজেকশন প্রকৃত দৈর্ঘ্যকে দেখাতে পারেনা তখন পরিপূরক তল পদ্ধতি প্রয়োগ করা হয় ফ্রন্ট ভিউ টপ ভিউ এবং ডান বা বাম পার্শ্বীয় ভিউ এই তিনটি অভিক্ষেপণ তল ছাড়াও অতিরিক্ত যে অভিক্ষেপণ তল প্রকৃত দৈর্ঘ্যকে চিহ্নিত করতে সাহায্য করে তাকে পরিপূরক তল বলে তাহলে আমরা অনুভূমিক বা উল্লম্ব বা প্রোফাইল তলকে নয় এমন একটা তলকে বেছে নিচ্ছি যা অনুভূমিক বা অন্য তলের সাথে আনত অবস্থায় রয়েছে আমরা যখন কোনো বস্তুকে ওই তলে অভিক্ষিপ্ত করছি তখন আমরা প্রকৃত আকৃতি পেতে পারি সাধারণত এগুলোকে সেই প্রান্তের সমান্তরালে যাকে প্রকৃত দৈর্ঘ্যে দেখা যাবে এবং তিনটি মুখ্য অভিক্ষেপ তলের মধ্যে যেকোনো একটির সাথে লম্বভাবে গঠন করা হয় এই মুখ্য অভিক্ষেপ তলগুলো হলো উল্লম্ব অনুভূমিক এবং পার্শ্বীয় বা প্রোফাইল তল পরিপূরক তলগুলো এই তলগুলোর সাথে একটি নতির সৃষ্টি করে আমরা প্রকৃত আকৃতি বা প্রকৃত দৈর্ঘ্যকে খুঁজে বের করতে চাইছি যেভাবে ওই অভিমুখে প্রকৃত দৈর্ঘ্যটি আনত অবস্থায় রয়েছে আমরা পরিপূরক তলকে বেছে নেবো যাতে এই তলটি অন্যান্য তলের সাথে অর্থোগোণাল অর্থাৎ 90 ডিগ্রী কোণ তৈরি করে তাহলে দুটো প্রধান তল রয়েছে একটি হলো পরিপূরক উল্লম্ব তল এবং অপরটি হলো পরিপূরক অবনত তল তাহলে প্রথমটি সম্পর্কে আলোচনা করা যাক পরিপূরক তলটি অনুভূমিক তলের সাথে লম্ব হয় এবং উল্লম্ব তলে আনত অবস্থায় থাকে ছবিটা আঁকা যাক এটা হলো আমাদের উল্লম্ব তল এবং এটা হলো অনুভূমিক তল পরিপূরক তলটি অনুভূমিক তলের সাথে লম্বভাবে অবস্থান করবে কিন্তু উল্লম্ব তলের সাথে আনত অবস্থায় থাকবে তারমানে লম্বভাবে তলটি এই অভিমুখে থাকবে এটা এই ধরনের তল হতে পারে অথবা অন্য তলের সাথে আনতভাবেও থাকতে পারে আমরা যদি পরিপূরক তলকে আঁকতে চাই তাহলে আনত কিন্তু লম্বভাবে থাকা এই তলের ব্যাপারে আমরা আলোচনা করছি এটা হলো উল্লম্ব তল এবং এটা হলো অনুভূমিক তল এবং একটা পরিপূরক তল রয়েছে যা অনুভূমিক তলের সাথে 90 ডিগ্রী কোণ তৈরি করেছে কিন্তু এই তলটি উল্লম্ব তলের সাথেও অবনতি কোণ তৈরি করে কারণ সংযোগ করার পর এই সমগ্র তলটি এই জায়গায় ছেদ করছে এবং এটা একটা কোণ তৈরি করছে যদি আমাদের কাছে এই ধরনের তল থাকে তাহলে এই পরিপূরক তলের উপর বস্তুর অভিক্ষেপের ভিউগুলোকে আমরা পরিপূরক ফ্রন্ট ভিউ বলি একইভাবে আমাদের পরিপূরক তলটি এই অভিমুখে আছে ধরা যাক আমাদের কাছে একটা বর্গাকার ব্লক রয়েছে এখন আমরা যদি এই তলে অভিক্ষিপ্ত করি তাহলে আমরা বস্তুটির সমগ্র দৈর্ঘ্যকে উল্লম্ব তলে দেখতে পাবো প্রকৃত দৈর্ঘ্য যাই হোক আমরা তাকে পরিপূরক উল্লম্ব তলে দেখবো তাহলে এটা হলো পরিপূরক ফ্রন্ট ভিউ এবং এই পরিপূরক তলটিকে বলা হয় পরিপূরক উল্লম্ব তল বা AVP তাহলে আমরা অভিক্ষেপগুলোকে নিতে চলেছি সেই অবনত তলে যা উল্লম্ব তলের সাথে অবনতি কোণের সৃষ্টি করেছে পরিপূরক তলটি উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করে এবং অনুভূমিক তলের সাথে নতির সৃষ্টি করে এটা হলো উল্লম্ব তল এবং এটা অনুভূমিক তল এখন পরিপূরক তলটি উল্লম্ব তলের সাথে লম্বভাবে এবং অনুভূমিক তলের সাথে আনতভাবে অবস্থান করে তার মানে যদি আমি এইভাবে একটি তলকে অঙ্কন করি কোনো রং ব্যবহার করা যাক তাহলে এই হলো সেই তল যার ব্যাপারে আমরা আলোচনা করছিলাম আমরা যদি একে বর্ধিত করি তাহলে তা অনুভূমিক তলের সাথে কোণ সৃষ্টি করবে তাহলে এই তলটিকে পরিপূরক অবনত তল নামে অভিহিত করা যাক এই তলটি অনুভূমিক তলের সাথে একটি কোণ তৈরি করেছে কিন্তু যখন আমরা একে পরিমাপ করছি এটা সর্বদা উল্লম্ব তলের সাথে 90 ডিগ্রী কোণ তৈরি করে এই ধরনের তলকে পরিপূরক টপ ভিউ বলে এবং এই পরিপূরক তলটিকে পরিপূরক অবনত তল বলে তাহলে এই তলে আমরা যে অভিক্ষেপগুলো পেতে চলেছি সেগুলিকে পরিপূরক টপ ভিউ বলে এবং তলটিকে পরিপূরক অবনত তল বলে তাহলে পরিপূরক উল্লম্ব তলে তল আমরা যে অভিক্ষেপগুলো পাচ্ছি তাকে পরিপূরক ফ্রন্ট ভিউ তল বলে এবং পরিপূরক অবনত তলে আমরা যে অভিক্ষেপগুলো পাচ্ছি তাকে পরিপূরক টপ ভিউ তল বলে যদি আমরা সমগ্র তলের কনসেপ্টকে সাধারণভাবে লক্ষ্য করি তাহলে আমাদের কাছে উল্লম্ব এবং অনুভূমিক এই দুই মুখ্য তল রয়েছে এই দুই তল পরস্পরের সাপেক্ষে অর্থোগোণাল হয় এছাড়াও রয়েছে প্রোফাইল তল যা অনুভূমিক এবং উল্লম্ব উভয় তলের সাথেই অর্থোগোণাল হয় এটা হলো একটা প্রোফাইল তল যা উল্লম্ব এবং অনুভূমিক উভয়ের সাথেই লম্বভাবে অবস্থান করে তলের অন্যান্য শ্রেণীবিভাগগুলো হলো পরিপূরক উল্লম্ব তল এই তলটি অনুভূমিক তলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে এবং উল্লম্ব তলের সাথে কোণ তৈরি করে তাহলে কোনো বস্তু যার অভিক্ষেপ আমাদের প্রয়োজন সেই বস্তুটিকে উল্লম্ব তল অনুভূমিক তল এবং এই পরিপূরক উল্লম্ব তলের তল মধ্যে অবস্থান করতে হবে এই ক্ষেত্রেই আমরা শুধুমাত্র অভিক্ষেপগুলোকে পাবো অভিক্ষেপগুলোকে পাওয়ার পর আমরা এই পরিপূরক উল্লম্ব তলকে অবনতি কোণের সাথে একই রেখায় ঘোরাবো এর ফলে আমরা অভিক্ষিপ্ত ভিউ পাবো একইভাবে পরিপূরক অবনত তল এবং পরিপূরক টপ ভিউয়ের তল ক্ষেত্রে এই পরিপূরক অবনত তলটি অনুভূমিক তলের সাথে কোণ তৈরি করছে এটা সবসময় উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করে তাহলে কোনো বস্তু যা উল্লম্ব তল অনুভূমিক তল এবং পরিপূরক তলের মধ্যেকার কোনো স্থানে অবস্থান করছে আমরা যদি এর অভিক্ষেপ পর্যবেক্ষণ করতে চাই তাহলে তা অবনত তল বরাবর আমরা দেখতে পাবো এই অক্ষ বরাবর আমরা অভিক্ষেপগুলোকে গঠন করবো আগের ক্লাসে আমরা পঞ্চভুজ নিয়ে আলোচনা করেছিলাম পঞ্চভুজের ক্ষেত্রে পরিপূরক তলকে আমরা এমন ভাবে তৈরি করেছিলাম যে তা একটা নির্দিষ্ট কোণ তৈরি করেছিল পরবর্তী ক্লাসে আমরা রেখা তল এবং কঠিন পদার্থের ক্ষেত্রে এই পরিপূরক তল সংক্রান্ত বিষয়ে আরো জানবো প্রথমে আমরা পরিপূরক উল্লম্ব তলের উপর কিভাবে অভিক্ষেপ গঠন করা যায় সেই সম্পর্কে জানব P বিন্দু থেকে শুরু করা যাক এখানে এটা হলো উল্লম্ব তল এটা হলো অনুভূমিক তল এবং এটা হলো আমাদের পরিপূরক তল এটি একটি পরিপূরক উল্লম্ব তল তার কারণ এই তলটি অনুভূমিক তলের সাপেক্ষে 90 ডিগ্রী কোণ তৈরি করেছে এবং উল্লম্ব তলের সাথে এটি একটি অবনতি কোণ সৃষ্টি করেছে তাহলে উল্লম্ব তলের সাপেক্ষে একটি কোণ তৈরি হয়েছে এবং এই কারণেই আমরা এই তলটিকে পরিপূরক উল্লম্ব তল বলছি এখানে P বিন্দু রয়েছে যদি আমরা এই P বিন্দুর স্থানাঙ্ককে উল্লম্ব এবং অনুভূমিক তলে অভিক্ষিপ্ত করি তাহলে স্থানাঙ্কগুলোর অভিক্ষেপণের ফলে এখানে P বিন্দু থাকবে এবং যদি আমরা একে অভিক্ষিপ্ত করি তাহলে এটা হবে p এখন যদি আমরা p কে উল্লম্ব তলে অভিক্ষিপ্ত করি তাহলে উল্লম্ব তলে আমরা প্রকৃত দৈর্ঘ্যকে দেখতে পাবো এটা হলো অনুভূমিক তল এর উপরে থাকা উচ্চতা m হলো সেই প্রকৃত দৈর্ঘ্য যা আমরা দেখতে চলেছি তাহলে আমরা যদি উল্লম্ব তলে অভিক্ষেপ ঘটাই আমরা m কেও দেখতে পাবো যখন আমরা P বিন্দুকে পরিপূরক উল্লম্ব তলে অভিক্ষিপ্ত করছি আমরা যে উচ্চতাটা দেখতে পাবো তা হলো m এটা হলো অনুভূমিক তলের ওপর উচ্চতা যেহেতু এটা হলো উল্লম্ব তল এবং এটা পরিপূরক তল আমরা এক্ষেত্রে p1 নামে অভিহিত করছি অর্থাৎ এটি হলো প্রথম পরিপূরক তল নিচের দিকে P বিন্দুকে অভিক্ষিপ্ত করা হলো এবং একে P নাম দেওয়া হল এরপর এইদিকে এর অভিক্ষেপকে o1 নামে অভিহিত করা হলো তাহলে P বিন্দুর স্থানাঙ্কগুলোকে পরিপূরক তলের উপর অভিক্ষিপ্ত করার ফলে আমরা o1p1 পাই সাধারণত যখন P এইরকম ভাবে অবস্থান করে পরিপূরক তল উল্লম্ব তলের সাথে কোণ তৈরি করে p' হলো উল্লম্ব তলের সাথে অভিক্ষেপ এবং p হলো অনুভূমিক তলের উপর অভিক্ষেপ p1' হলো AVP অর্থাৎ পরিপূরক উল্লম্ব তলের উপর অভিক্ষেপ এবার আমরা প্রকৃত দৈর্ঘ্যকে কিভাবে খুঁজে বার করব বিশেষ করে এই ধরনের বিন্দুগুলোর অনুভূমিক তল থেকে উচ্চতা কত তা কিভাবে বের করব উল্লম্ব তলে এই বিন্দুটা হলো m পরিপূরক তলের ফ্রন্ট ভিউতে আমরা সেটা দেখতে পাবো এই তলটিকে এমনভাবে ঘোরানো হলো যাতে আমরা পরিপূরক তলের ফ্রন্ট ভিউকে দেখতে পাই সেজন্য আমরা একে X1Y1 অক্ষের সাপেক্ষে আবর্তিত করলাম সুতরাং এই X1 নির্দিষ্ট করা হলো এবং ঘোরানো হলো যাতে এর অবস্থানটি আমরা দেখতে পাই এবার আমরা ত্রিমাত্রিক ক্ষেত্রে এটাকে দেখব এখানে এটা হলো ফ্রন্ট ভিউ এবং এটা হলো টপভিউ এখানে X1 বিন্দু দিয়ে আমরা যদি একটা রেখা অঙ্কন করি তাহলে অনুভূমিক তলের সাথে সেটা একটা অবনতি কোণ তৈরি করবে সুতরাং এরকম কোনো জায়গায় X1Y1 তল পেলাম এই তলের সাথে এই অনুভূমিক তলের যে কোণ উৎপন্ন হয় তা হলো X1Y1 পরিপূরক তল অংকন করলাম বিন্দুগুলোকে এই তলে অভিক্ষিপ্ত করলাম আমরা p' বিন্দুকে ওই তলে অভিক্ষিপ্ত করলাম একইভাবে p বিন্দুকেও পরিপূরক তলে অভিক্ষিপ্ত করা হলো এবং এটাকে ওই নির্দিষ্ট দিকে আবর্তিত করলে আমরা ঐ সরলরেখার সমান্তরালে একটি রেখা পাবো তাহলে ওই রেখার সাথে সমান্তরালে আমরা যদি একে গঠন করতে পারি তাহলে আমরা ভিউগুলোকেও গঠন করতে পারবো তাহলে অনুভূমিক তলকে 90 ডিগ্রিতে ঘুরিয়ে আমরা একে উল্লম্ব তলে আনলাম তাহলে আমরা এই তলটা পাবো এরপরে একে আমাদের ওই অভিমুখে ঘোরাতে হবে যখন অনুভূমিক তলটা উল্লম্ব তলে রয়েছে তখন এই AVP কে X1Y1 রেখার সাপেক্ষে ঘোরানো হলো যাতে এটা অনুভূমিক এবং উল্লম্ব উভয় তলেই থাকে আমরা এখানে X1Y1 দেখাচ্ছি আমরা একে ঘোরাতে চলেছি যাতে এটি এর সাথে কোন তৈরি করে এবং এই পুরো জিনিসটা হলো AVP তল এবং এই ভিউটি হলো পরিপূরক ফ্রন্ট ভিউ যে ধাপগুলোকে অনুসরণ করতে হবে সেগুলোকে একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক একই p বিন্দু যা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ উভয়েই রয়েছে প্রথমে XY রেখা আঁকতে হবে এবং P ও p বিন্দুকে চিহ্নিত করতে হবে তাহলে P বিন্দুটি টপ ভিউতে এবং p বিন্দুটি ফ্রন্ট ভিউ রয়েছে আমরা এগুলোকে আঁকবো এরপর পরিপূরক উল্লম্ব তলটি উল্লম্ব তল এর সাথে কোণে আনত রয়েছে XY অক্ষ সম্পর্কে আমরা আগেই জেনেছি p p কে চিহ্নিত করা হয়েছে কিছুটা দূরত্বে X1Y1 রেখা টানা হলো যা উল্লম্ব তলের সাথে কোণ তৈরি করবে XY এর সাপেক্ষে আমরা এই অভিক্ষেপকে দেখতে পাচ্ছি এবং এই তলটি এখানেও থাকতে পারে আবার ওখানেও থাকতে পারে তাহলে কোনো একটা আনুমানিক দূরত্বে আমরা এই তলটিকে তৈরি করতে পারি এবার P বিন্দুটি m উচ্চতা উপরে রয়েছে তার মানে উল্লম্ব তলে এই উচ্চতায় আমরা একে দেখতে পাবো তাহলে op হলো m পরিপূরক তলের ফ্রন্ট ভিউতে p1 X1Y1 রেখার উপরে m উচ্চতায় থাকবে তার কারণ আমরা p বিন্দুকে পরিপূরক উল্লম্ব তলে অভিক্ষিপ্ত করছি সুতরাং ওই বিন্দুর উপরে X1Y1 অক্ষ কারণ এটা উল্লম্ব তল এবং এক্ষেত্রে অভিক্ষেপটি ফ্রন্ট ভিউতে রয়েছে এই m দূরত্বটাকে আমাদের বজায় রাখতে হবে তাহলে আমরা ফ্রন্ট ভিউতে প্রকৃত দৈর্ঘ্যকে দেখতে পাবো উল্লম্ব তলের উপরে আমরা ফ্রন্ট ভিউকে দেখতে পাবো অথবা AVP ই হলো ফ্রন্ট ভিউ p1 কে চিহ্নিত করা হলো যদি আমরা o1 কে পরিমাপ করি এটা হলো ছেদবিন্দু p1 o1p1 op এর সাথে সমান এই ভাবেই আমরা একে চিহ্নিত করি অসংখ্য ধন্যবাদ